সুতরাং আবার স্বাগত জানাই এবং এটি হল 53 নম্বর বক্তৃতা এবং আজ আমরা ক্রম 1 এবং ডিগ্রী 1 এর ডিফারেনশিয়াল সমীকরণগুলিতে আবার আমাদের আলোচনা চালিয়ে যাব আজকের বিষয় হল এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ তাই আমরা মূলত এই এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণের ভূমিকা এবং এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানগুলি সন্ধান করব সুতরাং এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ কি যদি এই M এবং N হল x এবং y এর কাজ তাহলে এই সমীকরণ Mdx Ndy কে এক্সাট বলা হয় যদি কোন ফাংশন থাকে এই d f x y Mdx Ndy সুতরাং যদি একটি ফাংশন থাকে তবে এই f x y দুটি ভেরিয়েবলের ফাংশন যার পার্থক্য হবে Mdx Ndy শুধু ফাংশন f x এর পার্থক্য কি ছিল তা মনে রাখতে হবে সুতরাং ডিফারেনশিয়াল আমরা ইতিমধ্যে দুটি ভেরিয়েবলের ক্যালকুলাসে আলোচনা করেছি সুতরাং এই দুটি ভেরিয়েবলের একটি ফাংশনের পার্থক্য হবে সুতরাং এর মানে হল এখন আমরা যা খুঁজছি তা একটি ফাংশন f যার ডিফারেনশিয়াল ঠিক এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে যা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাম দিকে থাকবে তারপরে আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণটিকে এক্সাট ডিফারেনশিয়াল বলি কারণ এটির ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক কিছু ফাংশনের ডিফারেনশিয়াল হয় এবং একবার আমরা এই ধরনের একটি ফাংশন খুঁজে পেলে ইন্টিগ্রেশন খুব সহজ হয় কারণ আমাদের এখানে f এর ডিফারেনশিয়াল আছে এই f এর ডিফারেনশিয়াল 0 এর সমান এবং তারপর সমাধান হবে এই f কনস্ট্যান্ট এর সমান হবে সুতরাং একটি প্রধান কাজ হল এই ফাংশন f খুঁজে বের করা যার ডিফারেনশিয়াল ঠিক এই প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সমান সুতরাং হয় আমরা এই f কে খুঁজে পাই যার পার্থক্য আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যেখানে এই ডিফারেনশিয়ালটি সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাট হওয়ার জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত সম্পর্কে এখানে একটি সুন্দর ফলাফল আছে এবং এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত Mdx Ndy 0 হবে এখানে হবে সুতরাং এই ফাংশন M এর আংশিক ডেরিভেটিভ এখানে এই ফাংশন N এর আংশিক ডেরিভেটিভের সমান হওয়া উচিত এবং তারপরে কেবল পর্যাপ্ত নয় এটিও প্রয়োজনীয় সুতরাং আমাদের এখানে দুটি উপায় আছে এই শর্তটি একটি ডিফারেনশিয়াল সমীকরণের যথার্থতার জন্যও প্রয়োজনীয় এবং এই শর্তটি একটি ডিফারেনশিয়াল সমীকরণের যথার্থতার জন্যও যথেষ্ট সুতরাং যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আমরা এর প্রমাণের মাধ্যমেও যাব সুতরাং আসুন আমরা ধরে নিই যে এই অবস্থার প্রয়োজনীয় অর্থ হল যদি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি এক্সাট হয় সুতরাং সমীকরণটি এক্সাট হতে দিন সুতরাং আমরা ধরে নিই যে সমীকরণটি এক্সাট এবং তারপরে আমরা প্রমাণ করব যে এই শর্তটি রয়েছে সুতরাং এখানে যদি এই সমীকরণটি এক্সাট হয় তাহলে আমাদের দুটি ভেরিয়েবলের একটি ফাংশন থাকবে যার পার্থক্য হবে এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণের সংজ্ঞা অনুযায়ী এই Mdx N dy সুতরাং যদি ডিফারেনশিয়াল সমীকরণটি এক্সাট হয় তবে আমাদের অবশ্যই এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমান হতে হবে এটি হল dx এবং dy এর সহগের সমীকরণ সুতরাং আমাদের এখানে এই dx আছে এবং ডানদিকে আমাদের dx আছে এবং তারপর আমাদের এখানে এই dy আছে এবং আমাদের সেখানে dy আছে সুতরাং আমরা সমান করতে পারি কারণ এটি এখন সমান হতে হবে তাহলে সুতরাং এই গুণকগুলিকে এখন dx এবং dy বলি আমরা এখানে কি পাচ্ছি সুতরাং এখন আমাদের অনুমান করতে হবে যে এই f দ্বিতীয় ক্রম আংশিক ডেরিভেটিভস পর্যন্ত ধারাবাহিক হবে কারণ আমরা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের সমতা অনুমান করতে চাই এবং এর জন্য এটি অনুমান করা যথেষ্ট যে f দ্বিতীয় ক্রম ডেরিভেটিভ পর্যন্ত ধারাবাহিক হবে সুতরাং এখন আমরা পাই যে দ্বিতীয় ক্রমের আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা ধরে নিলে আমরা এই পার্থক্যটির ক্রমকেও বিপরীত করতে পারি যার অর্থ এই যে এটি সমান সুতরাং এখানে হবে আমরা এখান থেকে জানতে পারি যে এটি 𝜕𝑁𝜕𝑥 হবে কারণ এই 𝜕𝑁𝜕𝑥 এখান থেকে 𝜕𝑁𝜕𝑥 হবে এবং তাই আমরা এখানে এই 𝜕𝑁𝜕𝑥 দিয়ে প্রতিস্থাপন করেছি সুতরাং আমরা ইতিমধ্যে এই শর্ত পেয়েছি যে 𝜕𝑀𝜕𝑦 অবশ্যই 𝜕𝑁𝜕𝑥 এর সমান হতে হবে এবং এটি প্রয়োজনীয় শর্ত কারণ আমরা এটি দিয়ে শুরু করেছি প্রদত্ত সমীকরণটি এক্সাট এবং তারপরে আমরা বুঝতে পেরেছি যে এই আধুনিক শর্তটি অবশ্যই ধরে রাখা উচিত এবং এখন আমরা অন্যদিকে তাকাব যদি এই শর্তটি থাকে তবে আমরা দেখাব যে সমীকরণটি এক্সাট হবে এবং আমরা এই প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তের প্রমাণ সম্পূর্ণ করব সুতরাং এখানে আমরা এখন নিচ্ছি যে প্রদত্ত শর্তটি যথেষ্ট মানে হল যে আমরা ধরে নিই যে আমাদের এই শর্ত আছে এবং তারপর আমরা দেখাব যে এই 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 এক্সাট সুতরাং এটি এক্সাট তা দেখানোর জন্য আমাদের মূলত একটি ফাংশন f পেতে হবে যার ডিফারেনশিয়াল 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 হবে এর মানে হল আমাদের এখানে একটি ফাংশন খুঁজে বের করতে হবে 𝑓 𝑥 𝑦 যা এই ফাংশনের পার্থক্যটি 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 এর সমান হবে সুতরাং এই ধরনের একটি ফাংশন নির্মাণের জন্য সুতরাং এটি এখন একটু তাত্ত্বিক সুতরাং আপনি এই ফাংশনটি গ্রহণ করবেন 𝑔 𝑥 𝑦 ∫ 𝑀 সুতরাং এই ফাংশন নির্মাণ প্রক্রিয়া f হবে সুতরাং এখানে আমরা এই ফাংশন g কে এই M এর প্রদত্ত M এর ইন্টিগ্রাল অংশ হিসেবে গ্রহণ করি সুতরাং এখানে এই ইন্টিগ্রাল মানে কি যে এই 𝜕𝑥 𝜕𝑥 M এর ডেরিভেটিভ কারণ আমাদের এখানে x এর সাথে এখানে কেবল ইন্টিগ্রাল আছে এবং আমরা এখানে পার্থক্যটি গ্রহণ করি সুতরাং এই সম্পর্ক থেকে আপনি নিজেই এই M পাবেন সুতরাং এইরকম একটি g আছে f তৈরির আগে যার পার্থক্য ছিল 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 আমরা দেখাবো যে এই ফাংশন এখানে 𝑁 𝜕𝑔 হবে সুতরাং N হল এখানে প্রদত্ত ফাংশনটির ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং মাইনাস এই কনস্ট্রাকশন ফাংশন এবং y এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হবে এবং যদি আমরা এখানে এই পার্থক্যটি গ্রহণ করি তবে এই ফাংশনটি কেবল y এর একটি ফাংশন যা আমরা নির্মাণের আগে এখন দেখাতে চাই সুতরাং এই অর্থটি দেখানোর জন্য আমাদের x এর সাথে আংশিক ডেরিভেটিভ পেতে হবে এবং যদি এটি 0 হয় তবে এর মানে হল এটি x থেকে মুক্ত এবং এটি কেবল y এর একটি ফাংশন সুতরাং এইগুলি এখন দেওয়া হয়েছে আমরা এখন দেখাব এবং আমরা আমাদের বলব যে এটি শুধুমাত্র y এর একটি ফাংশন এখানে কোন 𝜕𝑥 𝜕𝑥 𝑁 𝜕𝑔 𝜕𝑦 0 নেই সুতরাং এখানে এখন এটি হল 𝜕𝑁 𝜕𝑥 𝜕 2𝑔 সুতরাং দ্বিতীয় অর্ডার মিশ্র ডেরিভেটিভসের এই সমতা আবার ধরে নিচ্ছি এখন বিবেচনা করুন সুতরাং আমরা এখন দেখেছি যে ডিফারেনশিয়াল সমীকরণ 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 এক্সাট হবে এর পর্যাপ্ত শর্ত হল 𝜕𝑀 𝜕𝑦 অবশ্যই 𝜕𝑁 এর সমান হতে হবে সুতরাং আমাদের যথাযথতার জন্য এই শর্তটি পরীক্ষা করতে হবে এবং একবার যদি আমরা জানতে পারি যে সমীকরণটি এক্সাট তখন আমাদের এই f গঠন করতে হবে যার ডিফারেনশিয়াল সমীকরণ 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 হবে এবং যদি এটি এক্সাট না হয় তবে আমাদের অন্য কোন উপায় খুঁজে বের করতে হবে বা ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান পেতে হবে ঠিক আছে শুধু একটি মন্তব্য এখানে এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান এই 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 হবে সুতরাং একবার আমরা জানি যে সমীকরণটি এক্সাট যার মানে হল এই 𝑑𝑓 0 কারণ একটি ফাংশন আছে f যার পার্থক্য এই 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 সুতরাং এই df 0 হবে মানে আমরা f এর পরিপ্রেক্ষিতে লিখতে পারি যে f হল একটি ধ্রুবক কারণ এই ফাংশনের ডিফারেনশিয়াল 0 সুতরাং f সমান এই সমীকরণ 𝑑𝑓 0 থেকে আমরা দেখতে পাচ্ছি যে 𝑓 𝑐 সুতরাং যে সম্পর্কটি আমরা খুঁজছি এটি এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান f এর সমান c এটি এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান সুতরাং শুধু আবার লক্ষ্য করতে হবে যে আমাদের নির্মাণ অনুসারে এই f ছিল এই MDx এর ইন্টিগ্রাল তারপরে আমাদেরও এই ইন্টিগ্রাল শব্দটি f যা আমরা আগে তৈরি করেছি সুতরাং এখানে এটি আমাদের f আছে এবং আমরা এটি তাত্ত্বিকভাবে নির্মাণ করেছি এবং আমরা আসলে এর থেকে আর কি পেতে পারি আমরা লক্ষ্য করেছি বা আমরা সেখানে দেখিয়েছি যে যদি এই সমীকরণটি এক্সাট হয় তবে এটি N del g over del y কেবল y এর একটি ফাংশন এবং তারপরে বেশ কয়েকটি পাঠ্যপুস্তকে একটি ডিরেক্টরিও ব্যবহৃত হয় সুতরাং এখানে আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের জন্য সরাসরি লিখতে পারি আমরা জানি যে ডিফারেনশিয়াল সমীকরণ এক্সাট হয় সুতরাং এখানে 𝑀𝑑𝑥 M এর ইন্টিগ্রাল অংশ দেওয়া হয়েছে সুতরাং আমরা এর ইন্টিগ্রাল অংশ বের করতে পারি এটি দ্বিতীয় অংশের জন্য কারণ এখানে মূল্যায়ন করার জন্য এটি একটু জটিল সুতরাং ডাইরেক্টরি কেস যা ঠিক এখান থেকেই আসে আমরা জানি যে এটি শুধুমাত্র y এর একটি ফাংশন তাই আমরা এই N থেকে নিই কারণ N বিয়োগ অপসারণ করতে হবে যাতে এটি শুধুমাত্র y এর একটি ফাংশনে পরিণত হয় সুতরাং N এর শর্তাবলী যদি আমরা এখানে x ধারণ না করে থাকি যার অর্থ এই N এর শর্তাবলী যা শুধুমাত্র y ধারণ করে সুতরাং এখানে x থাকা উচিত নয় সুতরাং শুধুমাত্র y এর শর্তাবলী যদি আমরা N থেকে গ্রহণ করি এবং তারপর এটি এখানে ইন্ট্রিগেট হয় যা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের ঠিক সমাধান সুতরাং আমরা উদাহরণে দেখব যে কেউ এই ডিরেক্টরিটিও ব্যবহার করতে পারে কিন্তু এর কোন প্রয়োজন নেই কারণ একবার আমরা জানি যে সমীকরণটি এক্সাট আমাদের কেবল একটি ফাংশন খুঁজে বের করতে হবে যার পার্থক্য f হয় সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এই সরাসরি সূত্রটি ব্যবহার করতে হবে না সুতরাং আসুন আমরা এখানে উদাহরণ দিয়ে যাই ⟹ the equation is exact অতএব একটি ফাংশন আছে f 𝑥 𝑦 সুতরাং প্রদত্ত সমীকরণটি এক্সাট সুতরাং আমরা জানি যে এখানে একটি ফাংশন আছে যার ডিফারেনশিয়াল এখানে ঠিক দেওয়া হয়েছে সুতরাং এখন আমাদের সাথে এই দুটি সম্পর্ক রয়েছে ইন্টিগ্রেশন wrt x ডিফারেন্সিয়েশন wrt y সমাধান F c3 সুতরাং একবার আমাদের f থাকলে আমরা সমাধানটি লিখতে পারি কারণ 𝑓 সমান ধ্রুবক সুতরাং সমাধান হবে 𝑓 ধ্রুবক c3 এর সমান আমরা এটির নামকরণ করেছি কারণ 𝑐2 আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি সুতরাং 𝑐3 এবং এর মানে হল এই 𝑓 সমীকরণে c 1 প্রতিস্থাপন করে f পেলাম সুতরাং এটি 𝑓 এবং 𝑐2 এর সাথে 𝑐3 এর সমান এখন 𝑐2 এবং 𝑐3 তারা দুটি ভিন্ন স্বেচ্ছাচারী ধ্রুবক কিন্তু আমরা একের মধ্যে মিশাতে পারি এবং এর মানে হল যে এটি সমীকরণের সমাধান প্রকৃতপক্ষে আমরা এই সমীকরণকে 3 দ্বারা গুণ করেছি সুতরাং সুতরাং এটি এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান যা আমরা c 1 এর পরিবর্তে বিবেচনা করেছি আমরা f পেয়েছি এবং তারপর আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান লিখতে পারি এখন প্রশ্ন হল যদি আমরা এখানে একই প্রক্রিয়া অনুসরণ করি যখন সমীকরণটি এক্সাট না হয় তাহলে কোন সময়ে আমরা সমস্যা পাবো বা কোথায় আটকে যাব এবং কোথায় আমরা বুঝতে পারব যে এই ধরনের f এর অস্তিত্ব নেই সুতরাং যদি ভুলবশত আমরা সেই সরাসরি পদ্ধতি ব্যবহার করতে পারি সেই পয়েন্টে যাওয়ার আগে আমাদের একটি সরাসরি সূত্রও আছে সুতরাং এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি হবে এবং সমাধান আমরা এই ভাবে সরাসরি লিখতে পারি সুতরাং এখানে সুতরাং এই এক্সাট সূত্র ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান পেতে এই সূত্রটি ব্যবহার করতে পারেন এবং এখন আমরা এখন সেই আলোচনায় ফিরে আসব যা আমি ঠিক আগে শুরু করেছিলাম যদি প্রশ্নটি এক্সাট না হয় সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই সমীকরণটি বিবেচনা করব এবং আমরা প্রথমে দেখতে পাব যে এই সমীকরণটি এক্সাট নয় এবং তাই এটি উপরে বর্ণিত পদ্ধতি হিসাবে সমাধান করা যায় না এবং মূল বিষয় হল আমরা দেখব যে আমরা এখন কোথায় সমস্যা পেতে পারি যদি আমরা ধরে নিই যে এটি কিছু ফাংশনের পার্থক্য এক্সাট তার জন্য এখানে শর্তটি পরীক্ষা করুন এবং বিমান বাহিনীর ডিফারেনশিয়াল পেতে এগিয়ে যান ডিফারেনশিয়াল সমীকরণ দেওয়া হল তারপর কি হবে সুতরাং শুধু এখানে চেক করতে হবে 𝜕𝑀 𝜕𝑦 𝜕𝑁 𝜕𝑥 নয় সুতরাং তারা সমান নয় এবং তারপরে প্রদত্ত সমীকরণটি এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ নয় ⟹ 3𝑥 2𝑦 ≠ 2𝑥 y কিন্তু আপনি এখন ঠিক সেইভাবে এগিয়ে যাবেন যেটা আগে আমরা করেছি মানে এই সুতরাং এই দুটি শর্তের সাথে আমরা এই x এর সাথে এখানে ইন্টিগ্রেট করব সুতরাং বাম দিকে আমরা বলছি যে এটি y এর একটি ফাংশন ডান হাতের দিক থেকে আমরা এই সমীকরণে x পাচ্ছি যখন সমীকরণটি এক্সাট হবে তখন আমরা এটিকে x এর একটি ফাংশন হিসাবে কখনোই পাব না এখানে আমরা শুধু y পদ পাব সুতরাং এখানে এটি x এবং y এর উপর নির্ভর করে এবং আমরা এই সমীকরণটি সমাধান করতে পারি না কারণ এটি এখন অসঙ্গতিপূর্ণ এখানে আমরা এই সম্পর্কে কথা বলছি বাম হাত বলছে যে এটি y এর সবকিছু এবং ডান হাত আমরা x এবং y এর ফাংশন করছি সুতরাং স্বাভাবিকভাবেই আমরা সমাধান করতে পারি না কারণ এটি অসঙ্গত সমীকরণ এবং তাই আমরা এমন একটি f খুঁজে পাই না যার ডিফারেনশিয়ালটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণ এর সমান সুতরাং এটি ছিল শুধু দেখানোর জন্য যদি কেউ ভুল করে এক্সাট কিনা তা যাচাই না করে তার জন্য আমরা এখানে অগ্রসর হই তাহলে আমরা এমন f কে খুঁজে বের করার চেষ্টা করি যার ডিফারেনশিয়াল এই ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে আমরা ঠিক এই সময়ে আটকে যাব যেখানে আমরা আর এগোতে পারব না এবং তাই f এ বিদ্যমান সুতরাং উপসংহার হল যে ডিফারেনশিয়াল সমীকরণের এক্সাট হওয়ার জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তগুলি হল 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 এবং তারপর আমরা সমাধানটি লিখতে পারি কারণ f কিছু ধ্রুবকের সমান সুতরাং ডিফারেনশিয়াল সমীকরণের যথার্থতা যাচাই করে সমাধান খোঁজার প্রক্রিয়া হবে এবং পরবর্তী বক্তৃতায় আমরা অবিরত থাকব যদি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি এক্সাট না হয় তবে এই সমাধানটি পেতে আমাদের কোন পদ্ধতিতে প্রক্রিয়া করা উচিত